আজকের আলোচনায় কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিকস সম্বন্ধে একটি সাধারণ ধারণা দেয়া হবে এর ইতিহাসটা কী আমাদের জানতে হবে এই ক্ষেত্রটি কোথা থেকে আসছে এটি কত পুরনো কত নতুন এবং কোথায় কোথায় এই ক্ষেত্রটিকে প্রয়োগ করা যায় আমরা গাণিতিক ইতিহাস দিয়ে শুরু করবো কোথা থেকে এই ক্ষেত্রটি এলো তারপর ইলেক্ট্রোম্যাগনেটিকস এর সেই সমীকরণ যা ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations বলে পরিচিত তা দেখব তোমরা হয়তো আগেই শুনেছো ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations যা অনেক ভাবে সমাধান করা যায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাহলে কখন কোন পদ্ধতিটি ব্যবহার করতে হবে এখন আমরা দেখব পদার্থবিদ্যার কোন কোন আমলে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে তোমরা ফাইনাইট এলিমেন্ট এর ব্যাপারে শুনেছো তোমরা শুনেছো ফাইনাইট ডিফারেন্স টাইম ডোমেন এর ব্যাপারে কখন কোনটি আমরা ব্যবহার করব এটা একটি খুব সহজ ধারণা থেকে আসে যা সম্বন্ধে আমরা এখন কথা বলব এবং কিভাবে তাদের সমাধান করা যায় এবং সবশেষে কেন কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিকস দরকারি তা দেখব এর কিছু সহজ ব্যবহারিক প্রয়োগ এই বিষয়ের শেষের দিকে আমরা আলোচনা করব যাতে তোমরা এই বিষয়ে কিছু গবেষণা পত্র পড়তে পারো অথবা এই ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার করে বুঝতে পারো আসলে কি হচ্ছে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি ছাত্ররা কমার্শিয়াল সফটওয়্যার ব্যবহার করছে কিন্তু তারা জানে না যে তারা কি করছে এর মানে কি আসলে ঘটনাটি কী ঘটছে গাণিতিক ভাবেই বা কি হচ্ছে এবং এ থেকে একটা বিরাট পরিবর্তন হতে পারে তোমরা জানো একটি সিমুলেশন এক দিন লাগতে পারে দুদিন লাগতে পারে অথবা তিন দিনও লাগতে পারে যদি তুমি ঠিকঠাক বিকল্প বেছে নিতে না পারো সুতরাং কমপক্ষে তোমার এটা জানা উচিত এবং তুমি এটাও চিন্তা করতে পারো বিভিন্ন স্টার্টআপ কোম্পানির এক্ষেত্রে প্রচুর সুযোগ আছে তাই তুমি নিজেই তোমার কমার্শিয়াল সফটওয়্যার লিখতে পারো এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য এটা এর উপযোগিতার আরেকটি দিক এবার কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিকস এর গাণিতিক ইতিহাসটি দেখা যাক আমি বলতে চাইছি এটা সবাই জানো যে গণিত পদার্থবিদ্যার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বহুকাল ধরে ব্যবহৃত হচ্ছে কিন্তু সাম্প্রতিক ইতিহাসে তোমরা যদি কেপলার দিয়ে শুরু করো যার ব্যাপারে সবাই শুনেছে তিনি কিন্তু সরাসরি ক্যালকুলাস ব্যবহার করেননি বরং বলা যায় ক্যালকুলাস এর প্রাথমিক কিছু ধারণা অর্থাৎ গণিতের প্রাথমিক স্তর ব্যবহার করে গণনা করেছিলেন কিভাবে গ্রহগুলি চলাচল করে উনি আমাদের বলেছিলেন গ্রহগুলি বৃত্তাকার কক্ষপথে নয় বরং উপবৃত্তাকার কক্ষপথে চলাচল করে আমরা সবাই কেপলারস ল Kepler's law বিদ্যালয় এ পড়েছি এটা ছিল ক্যালকুলাসের আগে তারপরে অনেকে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে এবং সমস্ত পর্যবেক্ষণ তখনকার প্রচলিত তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিলনা পরবর্তী 100 বছরে 1600 অথবা 1700 সাল নাগাদ ক্যালকুলাস এর জন্ম হয় এটি হয় লিবনিজ এবং নিউটনের যৌথ উদ্যোগে সুতরাং এটি প্রাথমিক ক্যালকুলাস এবং বেশিরভাগ মেকানিকস এর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হতো আবার গ্রহের এবং এই ধরনের বিভিন্ন জিনিসের গতির ব্যাপারে আগ্রহের জন্য এই সমস্ত বিভিন্ন সূত্র তৈরি হয় সুতরাং এখানেই ক্যালকুলাস আসে এবং অনেক কাজে অনেকে আগ্রহী হয় যেমন কিভাবে তরল প্রবাহিত হয় ধরা যাক জল নদীতে অথবা পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয় এছাড়াও কিভাবে তরলের প্রবাহকে বোঝা সম্ভব তাই তাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন এর তত্ত্ব দরকার পড়ে তাই ডিফারেনশিয়াল ইকুয়েশন এর তত্ত্ব প্রথম দরকার পড়ে তরল প্রবাহের সমস্যার জন্য এবং তোমাদের মধ্যে অনেকেই জানো এই সমীকরণ গুলিকে বলা হয় নেভিয়ার স্টোক্স ইকুয়েশনস এখন এই নেভিয়ার স্টোক্স ইকুয়েশন এর ব্যাপারে যে বিষয়টি আকর্ষণীয় তা হল এগুলি নন লিনিয়ার এবং এদের বিশ্লেষণাত্মক সমাধান নেই সুতরাং তোমরা বুঝতে পারছ এর থেকে অনেক কাজ শুরু হয় 1900 সাল নাগাদ যদি আমি তোমাকে বলি যে এই পদ্ধতিটির কোন নির্দিষ্ট বিশ্লেষণাত্মক সমাধান নেই তাহলে তুমি কি করবে তোমাকে গাণিতিক ভাবে সমাধান করতে হবে ঠিক আছে সুতরাং এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কে গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা শুরু হয় এবং যে ক্ষেত্রে এটি হয় তাকে বলা হয় কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস অথবা সিএফডি অনেক ছাত্র এরোস্পেস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিষয়ে পড়াশোনা করে এটি একটা প্রবাদের মতন চাহিদাই উদ্ভাবনের মূল কারণ তাই তাদের কোন বিশ্লেষণাত্মক সমাধান ছিল না সেই কারণে তাদের আর কোন উপায় ছিল না শুধুমাত্র গাণিতিকভাবে সমাধান করা ছাড়া সুতরাং এখানে এটা লেখা যায় আমরা জানি বিশ্লেষণাত্মক সমাধান এক্ষেত্রে এবং ইলেক্ট্রোম্যাগনেটিক তত্ত্ব কিছুটা ভালোভাবে যদি আমরা ইলেক্ট্রোম্যাগনেটিকস ইকোয়েশনস এর দিকে তাকাই তাহলে এগুলি লিনিয়ার ইলেকট্রিক ফিল্ড এর ক্ষেত্রে কোন বর্গ নেই 99 ক্ষেত্রে তাই আমাদের যখন লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশন থাকে দেখা যায় অনেক ভাল তত্ত্ব এর ওপর আছে এবং কিছু ক্ষেত্রে কিভাবে বিশ্লেষণাত্মক ভাবে এগুলিকে সমাধান করা যায় সুতরাং অধিকাংশ ক্ষেত্রে সবাই যা করে তা হল এই বিশ্লেষণাত্মক সমাধান গুলিকে ব্যবহার করা হয় এবং কিছু পরিবর্তন করা হয় ফিরে পাবার জন্য 1960 সাল নাগাদ কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিকস এর ক্ষেত্রটিতে কাজ শুরু হয় কারণ মানুষ বেশি উৎসাহিত হয় কম্পিউটার থাকার জন্য এখন আমি আরো জটিল সমস্যার সমাধান করতে চাই যার কোন বিশ্লেষণাত্মক সমাধান নেই 1960 সাল নাগাদ যখন কম্পিউটার আরো বেশি বাস্তবিক হয় তখন গাণিতিকভাবে সমাধান করার উদ্যোগ বৃদ্ধি পায় এটা এমন নয় যে কম্পিউটারের পাঁচতলা বাড়ি দরকার কিন্তু এটা সবাই বুঝতে পারে যে এর মাধ্যমে আমরা এই গণনা টি করতে পারি এখনো এটাতে অনেক সময় লাগে যদি পাঞ্চকার্ড বা এই জাতীয় জিনিস ব্যবহার করে সমাধান করতে হয় যা 2018 তে ঐতিহাসিক মনে হতে পারে কিন্তু তারা এটা 50 বছর আগে করছিলেন এবং এগুলো সেইসব সমস্যা সমাধানের জন্য যা বিশ্লেষণাত্মক ভাবে সমাধান করা সম্ভব নয় ইলেক্ট্রোম্যাগনেটিকস এ যে সমস্ত সমস্যা বিশ্লেষণাত্মক ভাবে সমাধান করা যায় সেগুলি যথেষ্ট সহজ যেমন তুমি জানো তোমার কাছে একটি সিলিন্ডার অথবা স্পিয়ার অথবা প্লেন আছে এবং তার ওপর ওয়েভ কিভাবে কাজ করে সুতরাং অনেকে বিশ্লেষণাত্মক সমাধান লিখেছে কিন্তু দেখে সেগুলিকে সহজ বলে মনে হয় না অনেকটাই জটিল মনে হয় যখন তুমি তাদের দিকে তাকাও কারণ অনেক গুলি বেসেল ফাংশন এবং আরও অনেক কিছু এর সাথে থাকে যা আমরা অনেকটাই আমাদের এই পাঠ্য টিতে দেখব 60 সালের পর থেকে এই ক্ষেত্রটি আসে সুতরাং এটি খুব পুরনো ক্ষেত্র নয় যদি তুমি আগেকার গবেষণাপত্র গুলি দেখো তাহলে দেখবে মানসিকভাবে এটা তখনও ছিল যে একটি বিশ্লেষণাত্মক সমাধান পাওয়া যাক সুতরাং তুমি গবেষণাপত্র গুলিতে দেখবে খুব বড় সমীকরণ গুলি আছে কিন্তু শেষ 20 30 বছরে তুমি এরকম দেখতে পাবে না সুতরাং এটা মনে রাখতে হবে তাহলে এবার ইলেক্ট্রোম্যাগনেটিকস এর সমীকরণ গুলিতে আসা যাক যদিও আমাদের একটি আলাদা বক্তৃতা আছে ম্যাক্স ওয়েল ইকুয়েশনস এর পুনর্মূল্যায়নের জন্য কিন্তু আবার এটি ইতিহাসের একটি অংশ যা তোমরা ইলেক্ট্রোম্যাগনেটিকস এর ছাত্র হিসেবে অবশ্যই জানবে সুতরাং আমি এখানে কি লিখেছি এখানে ইলেক্ট্রোম্যাগনেটিকস এর চারটি সাম্প্রতিক সমীকরণ আছে কিন্তু গল্পটা বরাবর একই ছিল যখন আমরা শুরু করেছিলাম তখন একদম পুরনো ল টি ছিল কুলম্বস ল Coulomb's law যা আমরা সকলেই বিদ্যালয় এ পড়েছি আমার কাছে একটি চার্জ আছে তাহলে তার চারদিকে ফিল্ড কত হবে এই ধরনের কিছু এটা কুলম্বস ল Coulomb's law থেকে আসে যা 1785 সালের এবং ফলাফল টি হল q4πεr2 এবং সেই সময় ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম কে দুটি আলাদা ক্ষেত্র ভাবা হতো তারপর আসছে অ্যাম্পিয়ার এর কাজ ডিসপ্লেসমেন্ট কারেন্ট ছাড়া অ্যাম্পিয়ার যেটা বার করেছিলেন যা অ্যাম্পিয়ার সার্কিট ল বলে পরিচিত যাকে লেখা হয় ∇ × H J হিসাবে এটি 1823 সাল থেকে সবাই জানে তারপরে গস ম্যাগনেটিজম নিয়ে চর্চা শুরু করেন এবং তারপর এই সমীকরণটি পাওয়া যায় ∇ · B 0 এরপর ফ্যারাডে একটি সমীকরণ বের করেন যার দ্বারা ইলেকট্রিক ফিল্ড কে ম্যাগনেটিক ফিল্ড এর সাথে সম্পর্কিত করে লেখা যায় কিন্তু সেই সময়ও এই চারটি সমীকরণ এই আকারে ছিলনা এগুলি অন্যভাবে লেখা ছিল আসলে ম্যাক্সওয়েল 1864 সালে এই সমীকরণ গুলি লেখেন এবং বলেন এরমধ্যে একটি অসংগতি আছে সেই অসংগতি টি আমাদের জন্য খুব সহজ এবং আমরা নিজেরাই সেটা বাড়িতে চেষ্টা করে দেখতে পারি সেই অসংগতি টি উনি ঠিক করেন যখন তিনি নতুন একটি অংশ যোগ করেন সেটি হল dDdt যা আসলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি তখন এই চারটি সমীকরণ একে অন্যের সাথে সঙ্গতিপূর্ণ হয় এবং ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম কে একত্রিত করা হয় তাই যদিও এই চারটি সমীকরণের কোনটিতেই তার নাম নেই কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্ট অংশটি একমাত্র তারই অবদান তাই এই চারটি সমীকরণকে আজকের দিনে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations বলা হয় ম্যাক্সওয়েল এর সময় কুড়িটি আলাদা আলাদা সমীকরণ ছিল এরমভাবে ম্যাক্সওয়েল লেখেননি ম্যাক্সওয়েল খানিকটা বড় করে লিখেছিলেন এরপরে একজন বৈজ্ঞানিক আসেন হেভিসাইড নামে যিনি কুড়িটি সমীকরণকে ছোট করে চারটি সমীকরণে লেখেন সেটাই আমরা 1888 সাল থেকে পড়ছি তোমরা কি কেউ অনুমান করতে পারো কেন এই সমীকরণ গুলি এতটা সাফল্য পেল এটি আলোকে ব্যাখ্যা করে এবং এটি একটি বড় পরীক্ষা পাস করে কি হয়েছিল1900 এর প্রথমদিকে ছাত্র রিলেটিভিটি রিলেটিভিটি ঠিক আছে সুতরাং এই সমীকরণ গুলি দেখা যায় থিওরি অফ রিলেটিভিটি এর সাথে সংগতিপূর্ণ সুতরাং সেইজন্যে সমীকরণ গুলি এখনো চলছে এবং তারা খুব সাফল্য পায় এর অন্য সংস্করণ ও আছে যা কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে ব্যবহার করতে পারো কোয়ান্টাম অপটিকস একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় এই সমীকরণ গুলি কিছুটা অন্যরকম দেখতে হয় কিন্তু ধারণাটি একই যদি তুমি এই চারটি সমীকরণের দিকে তাকাও এগুলি লিনিয়ার এখানে কোন ইলেকট্রিক ফিল্ড এর বর্গ নেই তারা লিনিয়ার রূপে আছে সুতরাং এই সমীকরণ গুলি লিনিয়ার এবং সেই কারণে সবাই বিশ্লেষণাত্মক ভাবে এগুলিকে সমাধান করতে পারে এই dDdt অংশটি এখানে যোগ করে সবাই বুঝতে পারে অপটিকস এবং ইলেক্ট্রোম্যাগনেটিকস দুটি আলাদা তত্ত্ব নয় বরং একই তত্ত্ব আমরা আবার এই বিষয়ের শেষের দিকে দেখব যদি প্রথম দুটি সমীকরণ নিই এবং তাদের একসাথে সমাধান করি তাহলে প্লেন ওয়েভ অথবা ওয়েভ এর সমীকরণ আসে এবং এ থেকে বোঝা যায় আলো কিভাবে আলোর গতিবেগে সূর্য থেকে আমাদের দিকে আসে এবং এ জাতীয় জিনিস এবং এই জিনিসটা মাথায় রাখ যখন সমীকরণ গুলি তৈরি করা হয় কেউ ভাবেনি যে কিভাবে একটি ওয়েভ সূর্য থেকে পৃথিবীর দিকে আসে এই সমীকরণ গুলি ফ্যারাডের সমীকরণ বা অ্যাম্পিয়ারের সমীকরণ এর মত দেখতে এবং সার্কিট ল এর উপর তৈরি সার্কিট ল থেকে আমরা দেখেছি কতখানি কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে সুতরাং এটা যথেষ্ট আকর্ষণীয় যে রেজিস্টার বা ক্যাপাসিটর এর সাথে যা কাজ করে তার ওপর ভিত্তি করে তৈরি হওয়া একটি সূত্র এইটা বর্ণনা করতে পারে কিভাবে আলো সূর্য থেকে পৃথিবীর দিকে আসে এবং এটিই ডিসপ্লেসমেন্ট কারেন্ট এই রাশিটির ক্ষমতা যা ম্যাক্সওয়েল বের করতে পেরেছিলেন সুতরাং অপটিকস এবং ইলেক্ট্রোম্যাগনেটিকস এর মধ্যে কার যোগসূত্রটি ম্যাক্সওয়েল এর জন্য ই সম্ভব হয়েছিল এবং অন্য আরেকটা জিনিস যেহেতু এই সমীকরণ গুলি লিনিয়ার অনেকগুলি কৌশল সম্ভব যা ইতিমধ্যেই ফুরিয়ার তৈরি করতে পেরেছিলেন আমরা এখন ফুরিয়ার ট্রান্সফর্ম নিতে পারি যা অনেকগুলো নতুন কৌশল আমাদের দেয় সমীকরণ সমাধান করার সুতরাং ফুরিয়ার এর কৌশলগুলি প্রয়োগ করা যেতে পারে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations সমাধান করার জন্য যা থেকে এটাও বোঝা যায় কেন সমীকরণ গুলিকে কম্পিউটেশনালই সমাধান করার প্রয়োজন পড়েনি অনেকদিন ধরে কারণ প্রচুর কৌশল এবং সরঞ্জাম উপলব্ধ ছিল এখন ফুরিয়ার কৌশলের একটি বড় সুবিধা হল আমি যদি কিছু ফ্রিকুয়েন্সি তে প্রতিক্রিয়া জানি তাহলে আমি ইনভার্স ফুরিয়ার ট্রানসফর্ম করতে পারি এবং সময়ের সাপেক্ষে প্রতিক্রিয়া বের করতে পারি যদিও তোমরা দেখতে পাচ্ছ এই সমীকরণ গুলিতে সরাসরিভাবে ফ্রিকোয়েন্সি নেই তাই ফুরিয়ার কৌশল গুলি ব্যবহার করা যেতে পারে যখন এটি ফ্রিকুয়েন্সি ডোমেন এ ব্যবহার করা হবে তাই যখন এটি প্রাসঙ্গিক হবে তখন আমরা আলোচনা করব